প্রজেক্ট এস্টিমেশন টেকনিকস অবিরত শুভ অপরাহ্ন এখন আসুন আমরা এই বিভাগে শুরু করি এই বক্তৃতায় আমরা এই Albrecht ফাংশন পয়েন্ট পদ্ধতির কিছু উদাহরণ তুলে ধরব আমরা কয়েকটি উদাহরণ নেব যাতে আপনি আরও ভালভাবে বুঝতে পারেন আমরা এই Albrecht IFPUG ফাংশন পয়েন্টগুলিতে আরও কিছু উদাহরণ নেব আমরা আরও দুই ধরনের ফাংশন পয়েন্ট নেব যা হল Symons Mark II ফাংশন পয়েন্ট এবং COSMIC ফাংশন পয়েন্ট সুতরাং আমরা ইতিমধ্যে আকারের জন্য এই প্যারামেট্রিক মডেলগুলি নিয়ে আলোচনা করেছি শেষ বক্তৃতায় আমি বলেছি আমরা এর 4টি ধরন দেখতে পাব যেমন IFPUG ফাংশন পয়েন্ট Mark II ফাংশন পয়েন্ট COSMIC ফাংশন পয়েন্ট এবং COCOMO 81 এবং COCOMO II শেষ বক্তৃতায় আমরা IFPUG ফাংশন পয়েন্ট আলোচনা করেছি এখন আমরা Symons Mark II ফাংশন পয়েন্ট এবং COSMIC ফাংশন পয়েন্ট দেখব এর আগে আসুন আমরা IFPUG ফাংশন পয়েন্টগুলিতে আরও এক বা দুটি সমস্যা এবং আরও উদাহরণ গ্রহণ করি সুতরাং আমরা এই উদাহরণটি গ্রহণ করব কিন্তু আমি আশা করি যে এই উদাহরণে যাওয়ার আগে আমি আপনাকে আবার বলব যে আসুন আমরা সেই উদাহরণটি গ্রহণ করি এবং এখানে আমরা দেখব কিভাবে এই পূর্ববর্তী সূত্রটি আমরা ব্যবহার করতে পারি আমি ইতিমধ্যেই আপনাকে শেষ বক্তৃতার কথা বলেছি প্রথমে আমাদের আনএডজাস্টটেড ফাংশন পয়েন্ট বের করতে হবে তারপর আমাদের ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ব্যবহার করে এটি পরিমার্জন করতে হবে সুতরাং আনএডজাস্টটেড ফাংশন পয়েন্টগুলির জন্য এই সূত্রটি কী হিসাবে লেখা যেতে পারে আমি ইতিমধ্যে শেষ স্লাইড এ এটি দেখিয়েছি এটি প্রদত্ত ধরণের উপাদানগুলির সংখ্যার সমান হবে হয়তো এটি একটি ইনপুট বা আউটপুট বা একটি প্রশ্ন ওয়েট এর উপাদানগুলির সংখ্যার সমান হতে পারে আমি ইতিমধ্যেই আপনাকে যে ওয়েটটা দিয়েছি সেখানে তিনটা হতে পারে 3টি ওয়েট সহজ বা মাঝারি বা উচ্চ কিনা তার উপর নির্ভর করে তিনটি ভাগে ভাগ করা যায় সুতরাং সেই টেবিল Albrecht হয়তো সেই কমপ্লেক্সিটিকে গুণক শ্রেণীভুক্ত করে যা আমরা ইতিমধ্যেই আপনাকে শেষ ক্লাসে দিয়েছি এবং এই সঙ্গে আসুন এই সমস্যাটি ঠিক করি তাই এখন আসুন আমরা এই আরেকটি উদাহরণ গ্রহণ করি নিম্নলিখিত কার্যকরী ইউনিটগুলির সাথে একটি প্রজেক্ট বিবেচনা করুন 50 ব্যবহারকারীর ইনপুট 40 ব্যবহারকারীর আউটপুট 35 ব্যবহারকারীর অনুসন্ধান এবং 6 ব্যবহারকারীর ফাইল 4 এক্সটার্নাল ইন্টারফেস থাকার কথা সুতরাং এখন আসুন আমরা ধরে নিই যে সমস্ত কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর এবং ওয়েট ফ্যাক্টরগুলি হল সবকিছুই গড় সুতরাং তারপর প্রশ্ন হল প্রজেক্টের জন্য ফাংশন পয়েন্ট গণনা করা এবং তারপর গণনা করা আকার কি হবে প্রদত্ত যে প্রোগ্রামটি প্রতি ফাংশন পয়েন্টে 70 LOC প্রয়োজন সুতরাং এখন আপনি দেখতে পারেন যে ইনপুটগুলি 50 এর সমান আউটপুট 40 এর সমান এবং প্রশ্নগুলি 35 এবং আপনি দেখতে পারেন যে ইন্টারনাল ফাইলের সংখ্যা 6 এবং 4 হল এক্সটার্নাল ইন্টারফেস যা 6 এবং এই 4 সুতরাং এই মানগুলিকে প্রদত্ত সূত্রে ব্যবহার করুন যা আমি ইতিমধ্যে আপনাকে দিয়েছি এবং তারপর এটি আপনাকে UFP এর মান দেবে সুতরাং মূলত দুটি বিষয় আমি প্রতিটি শ্রেণীর ইনপুট আউটপুট তদন্তের পর উপাদানগুলির সম্ভাব্য সংখ্যা গ্রহণ করছি তারপর ইন্টারনাল ফাইল এবং এক্সটার্নাল ইন্টারফেস গুণক দ্বারা গুণিত হয় ওয়েট যা এটি একটি সাধারণ বা গড় কিনা তার উপর নির্ভর করে পরিবর্তিত হবে সুতরাং সমস্ত কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরগুলি গড় সেইসাথে এই ওয়েট করার কারণগুলি তারা গড় এটি গণনা করা অনেক সহজ হবে সুতরাং এখন UFP স্টেট সূত্রের সমান এটি প্রয়োগ করলে আপনি 628 পাবেন তারপর আমাদের ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর খুঁজে বের করতে হবে আবার সেই সূত্রটি আমরা আপনাকে 065 এবং 001 TDI তে বলেছি যেখানে TDI প্রভাবের মোট ডিগ্রির সমান এবং এখানে থেকে 14টি প্যারামিটার বলা হয়েছে যে এটি গড় অনুগ্রহ করে দেখুন আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি যে এই কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরগুলি গড় সেইসাথে ওয়েট করার কারণগুলি যার মানে GSC এই সাধারণ সিস্টেমের বৈশিষ্ট্য এইগুলিও গড় সুতরাং আবার গড়ের জন্য যেহেতু আপনি 0 থেকে 5 পর্যন্ত স্কেল নিয়েছেন আবার এই গড় 3 আসবে এটি হবে 107 সুতরাং AFP হবে VAF এর মধ্যে আনএডজাস্টটেড ফাংশন পয়েন্টের সমান এডজাস্টটেড ফাংশন পয়েন্ট তাহলে আমরা কেন এটা করছি আমরা এটিকে পরিমার্জিত করতে চাই সুতরাং আপনি মান অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের উপর আনএডজাস্টটেড ফাংশন পয়েন্ট গুণ করে অ্যাডজাস্টমেন্ট ফাংশন পয়েন্ট পেতে পারেন সুতরাং এই 672 দেওয়া হয় সুতরাং এই এডজাস্টটেড ফাংশন পয়েন্ট সুতরাং এখন আবার প্রশ্নটি কি এবং দ্বিতীয় অংশের প্রশ্ন হল সম্পূর্ণ প্রজেক্টের আকার বের করা কিভাবে আপনি ফাইল গণনা করতে পারেন এবং সম্পূর্ণ প্রজেক্টের আকার বের করতে পারেন আপনাকে এই তথ্য ব্যবহার করতে হবে এটি বলেছিল যে প্রোগ্রামটির প্রতি ফাংশন পয়েন্টে 70টি LOC প্রয়োজন এর মানে হল প্রতি ফাংশন পয়েন্ট যা কোডের 70 লাইন হতে পারে সুতরাং কোডের লাইনের মোট সংখ্যা কত তাই FP ফাংশন পয়েন্টের মোট সংখ্যা 672 সুতরাং 672 থেকে 70 এইভাবে আপনি পাবেন যে LOC এর পরিপ্রেক্ষিতে প্রজেক্টের মোট আকার 47040 হতে চলেছে সুতরাং এইভাবে ছোট প্রজেক্টগুলির জন্য আপনি ফাংশন পয়েন্ট এবং আকার খুঁজে পেতে সহজেই এই সূত্রটি ব্যবহার করতে পারেন সুতরাং পরীক্ষায় এই ধরনের কিছু ছোট প্রশ্ন করা যেতে পারে এবং আপনাকে উত্তর খুঁজে বের করতে হবে সুতরাং আসুন আমরা দ্রুত আরেকটি উদাহরণ গ্রহণ করি যে প্রজেক্টটি আপনাকে বিকাশ করতে হবে তার জন্য আপনাকে সেই প্রজেক্টের ফাংশন পয়েন্ট খুঁজে বের করতে হবে এই প্রজেক্টের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে সেখানে ব্যবহারকারীর ইনপুট সংখ্যা 30 ব্যবহারকারীর আউটপুট সংখ্যা 60 ব্যবহারকারীর জিজ্ঞাসার সংখ্যা 24 ফাইলের সংখ্যা 8 এর সমান এবং এক্সটার্নাল ইন্টারফেসের সংখ্যা 2 সুতরাং অনুমান করুন যে সমস্ত কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ভ্যালু গড় এবং সমস্ত ওয়েট উপাদানগুলি গড় সুতরাং তারপর আপনি ফাংশন পয়েন্ট সংখ্যা খুঁজে বের করতে হবে আপনি UFP আবার সরাসরি এগিয়ে সূত্র দেখতে পারেন যে আমি প্রতিটি টাইপ থেকে উপাদানগুলির সংখ্যার সংমিশ্রণ দিয়েছি ওয়েট তারপর এটি প্রয়োগ করে আপনি যে সামগ্রিক যোগফল পাবেন তা নিন সূত্র সরাসরি এগিয়ে আপনি দেখতে পারেন যে ইনপুট ব্যবহারকারীদের 32টি সংখ্যা আছে এবং আমরা জানি অতএব কোন মান 4 এর গড় ক্ষেত্রে এটি ইতিমধ্যে দেওয়া হয়েছে যে এই অ্যাডজাস্টমেন্ট উপাদানগুলি গড় সুতরাং মান হবে 32 থেকে 4 8টি ইন্টারনাল ফাইল এবং 2টি এক্সটার্নাল ইন্টারফেস রয়েছে সুতরাং 8টি ইন্টারফেসের গড় মান 10 এবং 2 সংখ্যক এক্সটার্নাল ইন্টারফেসের গড় মূল্য 7 001 TDI তে এবং যেহেতু এটি দেওয়া হয়েছে যে এটিও সাধারণ সিস্টেম বৈশিষ্ট্য যা তারা গড় তাই আবার 14 থেকে 3 তাই এটি 107 হবে সুতরাং অবশেষে আনএডজাস্টটেড ফাংশন পয়েন্ট এবং ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরকে গুণ করে এডজাস্টটেড ফাংশন পয়েন্ট পাওয়া যেতে পারে সুতরাং এটি 66126 সুতরাং এই প্রজেক্টের জন্য মোট এডজাস্টটেড ফাংশন পয়েন্ট বা এডজাস্টটেড ফাংশন পয়েন্ট সংখ্যা 66126 হিসাবে সমান হবে সুতরাং ধরুন একটি ফাংশন পয়েন্টের জন্য আপনাকে 80 লাইনের কোড লিখতে হবে সুতরাং LOC এর পরিপ্রেক্ষিতে আকার কী হবে সুতরাং 66126 এবং 80 তাই এটি আপনাকে প্রস্তাবিত প্রজেক্টের মোটামুটি আকার দেবে সুতরাং এইভাবে আপনি একটি প্রদত্ত প্রজেক্টের আকার অনুমান করতে Albrecht ফাংশন পয়েন্ট পদ্ধতিটি ব্যবহার করতে পারেন সুতরাং এখন আসুন তাড়াতাড়ি বলি যে Mark II ফাংশন পয়েন্ট কী ফাংশন পয়েন্টগুলি খুঁজে বের করার জন্য এটি আরেকটি আকর্ষণীয় পদ্ধতি এটি Charles R Symons দ্বারা তৈরি করা হয়েছিল আসলে প্রতিটি পদ্ধতির বিবরণ তার বিকশিত একটি বইতে পাওয়া যায় তিনি 1991 সালে Wiley and Sons কর্তৃক সফ্টওয়্যার সাইজিং এবং এস্টিমেটিং এর উপর একটি বই প্রকাশ করেছিলেন যাতে তার ফাংশন পয়েন্টের বিবরণ রয়েছে যে ফাংশন পয়েন্ট Mark II এটি নির্মিত হয়েছে এটি আসলে এই Albrecht ফাংশন পয়েন্টের একটি এক্সটেনশন সুতরাং এটি Albrecht ফাংশন পয়েন্ট পদ্ধতি দ্বারা কাজের উপর নির্মিত এটি IFPUG FPs এর সমান্তরালে বিকশিত হয়েছে সুতরাং একই সাথে এটি Albrecht IFPUG FP গুলির সাথে সমান্তরালভাবে বিকশিত হয়েছিল সুতরাং এটি একটি বরং সহজ এবং আরো ব্যবহারযোগ্য পদ্ধতি সুতরাং কিভাবে এটি কাজ করে সুতরাং প্রতিটি লেনদেনের জন্য আপনাকে ডেটা আইটেম ইনপুট ডেটা আইটেম আউটপুট এবং অ্যাক্সেস করা সত্তার ধরন গণনা করতে হবে সুতরাং এই তিনটি প্যারামিটার আপনাকে গণনা করতে হবে এবং তারপরে আপনি একটি সূত্র ব্যবহার করে পুরো প্রজেক্টের মোট ফাংশন পয়েন্ট বের করতে পারেন যা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাব দেখুন কিভাবে এটি কাজ করে যেমন আমি আপনাকে আগেই বলেছি আপনাকে ইনপুট আইটেমগুলি সরবরাহ করতে হবে এবং আপনি দেখতে পাবেন যে তিনটি প্যারামিটারও প্রয়োজন আমি ইনপুট আউটপুটের সংখ্যা বলেছি প্রক্রিয়াটিতে সরবরাহকৃত ইনপুট আইটেমের সংখ্যা এই ডেটা স্টোর থেকে মূল্যায়ন করা সত্তার সংখ্যা এবং আউটপুট আইটেমের সংখ্যা তৈরি করা হয় সুতরাং এইভাবে এই ফাংশন পয়েন্ট Mark II কাজ করে এই Albrecht ফাংশন পয়েন্টের চেয়ে এটি একটি সহজ পদ্ধতি এবং এটি UK তে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সুতরাং Mark II ফাংশন পয়েন্ট বের করার চূড়ান্ত সূত্রটি কী ফাংশন গণনা নিচের সমীকরণ দ্বারা দেওয়া হয় Ni star 0 58 plus Ne star 166 plus No star 026 যেখানে Ni Ne এবং No আমরা ইতিমধ্যেই সংজ্ঞায়িত করেছি Ni তথ্য আইটেম ইনপুট No হল ডেটা আইটেম আউটপুট এবং Na হল সত্তা প্রকার সম্পর্কিত বা সত্তা প্রকারগুলি অ্যাক্সেস করা হয়েছে সুতরাং এই মান বিচার করা হয় কন্সট্যান্টগুলি কিছু ওয়েট 058 1 66 এবং 026 এগুলি ওয়েট এটি Simpson তিনি তার ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে কন্সট্যান্টগুলির এই মানগুলি খুঁজে পেয়েছিলেন সুতরাং তিনি সরাসরি কন্সট্যান্টগুলির এই মানগুলি Ni Ne এবং No এই প্যারামিটারগুলির সাথে ব্যবহার করেছেন এবং তিনি ফাংশন পয়েন্টগুলি খুঁজে বের করতে এই সূত্রটি তৈরি করেছেন এটি Symons Mark II ফাংশন পয়েন্ট হিসাবে পরিচিত এটি Albrecht ফাংশন পয়েন্টের চেয়ে সহজ এখন আসুন দেখি এই ফাংশন পয়েন্টগুলি এপর্যন্ত আমরা Albrecht ফাংশন পয়েন্ট এবং Symons ফাংশন পয়েন্ট দেখেছি সেগুলি কি রিয়েল টাইম সিস্টেম এবং এমবেডেড সিস্টেম এ বাড়ানো যায় এই মার্ক II এবং IFPUG ফাংশন পয়েন্টগুলি দেখুন সেগুলি প্রধানত তথ্য সিস্টেমের জন্য ডিজাইন করা হয়েছিল এবং তাই তারা এমবেডেড সিস্টেমের জন্য উপযুক্ত নয় কেন যেহেতু এই দুটি ফাংশন পয়েন্টগুলি ইনপুট এবং আউটপুট ক্রিয়াকলাপগুলির দ্বারা মূলত বা ব্যাপকভাবে প্রভাবিত হয় তাই সর্বাধিক জোর দেওয়া হয় ইনপুট অপারেশনের সংখ্যা এবং আউটপুট অপারেশনগুলির উপর সুতরাং এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য মহাজাগতিক পূর্ণ ফাংশন পয়েন্টগুলি তৈরি করা হয়েছে এই কসমিক পূর্ণ ফাংশন পয়েন্টগুলি তারা ধারণাটি প্রসারিত করার চেষ্টা করে এই ধারণাটি যা Mark II ধারণা বা IFPUG ধারণাটি এমবেডেড সিস্টেমে সুতরাং এখন এই ধারণাগুলি এমবেডেড সিস্টেম বা রিয়েল টাইম সিস্টেমে প্রয়োগ করার জন্য এমবেডেড সিস্টেমগুলি পরিচালনা করার জন্য প্রসারিত করা হয়েছে আপনি জানেন যে একটি এমবেডেড সিস্টেমে এটি লুকানো মত বৈশিষ্ট্য আছে এবং ইত্যাদি এটি নয় যদি একটি এমবেডেড সিস্টেমে এর বৈশিষ্ট্যগুলি সাধারণত লুকানো থাকে কারণ সফ্টওয়্যার ব্যবহারকারী সম্ভবত একজন মানুষ নয় এটি কিছু হার্ডওয়্যার ডিভাইস বা অন্য সফ্টওয়্যার উপাদান দ্বারা ব্যবহৃত হবে এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য COSMICS সিস্টেম আর্কিটেকচারকে সফটওয়্যার স্তরে বিভক্ত করে এটি কাজ করে এবং এমবেডেড সফটওয়্যারটিকে সিস্টেমের একটি বা একটি বিশেষ স্তরে থাকতে দেখা যায় এই স্তর যেখানে এই সফটওয়্যারটি উপস্থিত আছে আমি বলতে চাচ্ছি অন্যান্য স্তরগুলির সাথে উপরের স্তর এবং নীচের স্তর এবং অন্যান্য উপাদানগুলি একই স্তরের সাথে যোগাযোগ করে যে সফ্টওয়্যার উপাদানটিকে আকার দিতে হবে এটি উপরের স্তরগুলি থেকে পরিষেবাগুলির জন্য অনুরোধ গ্রহণ করতে পারে এবং এটি নীচের থেকে পরিষেবাগুলির জন্য অনুরোধ করতে পারে যা এই চিত্রটিতে দেখানো হয়েছে সুতরাং উচ্চতর স্তর থেকে মেসেজ গ্রহণ করার জন্য সফ্টওয়্যার উপাদানটি এখানে অনুমিত হয় এটি একটি নিম্ন স্তর থেকে একটি পরিষেবার জন্য অনুরোধ করতে পারে এবং এটি একটি নিম্ন স্তর থেকে কোন পরিষেবাটি গ্রহণ করতে পারে যা এটি কিছু উচ্চ স্তরের কিছু পরিষেবা প্রদান করতে পারে তা ছাড়া এই সফ্টওয়্যার উপাদানটি একই স্তরে উপস্থিত স্থায়ী স্টোরেজ পিয়ার কম্পোনেন্ট এবং অন্যান্য উপাদানগুলির সাথে যোগাযোগ করতে পারে এটি লেয়ার্ড সফ্টওয়্যার এবং এই ধারণার উপর ভিত্তি করে এই এমবেডেড সিস্টেমগুলি কাজ করে সুতরাং যেহেতু তারা Albrecht ফাংশন পয়েন্ট এবং Symons ফাংশন পয়েন্ট তারা এই এমবেডেড সিস্টেম হ্যান্ডেল করতে পারে না কারণ অন্য কোন ফাংশন পয়েন্ট প্রযুক্তি তৈরি করা হয়েছে যা COSMICS এখন আসুন দেখি কিভাবে COSMICS কাজ করে সুতরাং এখন যেমনটি আমি আপনাকে আগেই বলেছি এখানে যে সফ্টওয়্যার উপাদানটি আকারের হতে হবে তা উপরের স্তরগুলি থেকে পরিষেবার জন্য অনুরোধ গ্রহণ করতে পারে এবং এটি নীচের থেকে পরিষেবাগুলির জন্য অনুরোধ করতে পারে সুতরাং এটি চিহ্নিত করে যে সফ্টওয়্যার উপাদানটির সীমানা কী হবে যা মূল্যায়ন করতে হবে এবং এইভাবে যে পয়েন্টগুলিতে এটি ইনপুট গ্রহণ করে এবং আউটপুট প্রেরণ করে এটা ইনপুট এখানে ইনপুট এবং আউটপুটগুলিকে ডেটা গ্রুপে একত্রিত করা হয় যেখানে প্রতিটি গ্রুপ একই ডাটা আইটেমগুলিকে একত্রিত করবে যা একই আগ্রহের অবজেক্ট এর সাথে সম্পর্কিত আসুন দেখি এগুলো কি কি হতে পারে ডাটা গ্রুপগুলি চারটি উপায়ে নিম্নরূপ গ্রুপগুলোকে নিয়ে যেতে পারে এবং একটি যেমন এন্ট্রি আরেকটি হল এক্সিট সুতরাং এগুলি কী ডেটা গ্রুপগুলি এই চারটি উপায় যেখানে ডেটা গ্রুপগুলি চলাচল করতে পারে সুতরাং এন্ট্রি মানে সফটওয়্যার কম্পোনেন্টে ডেটা স্থানান্তর যা একটি উচ্চ স্তর বা পিয়ার কম্পোনেন্ট থেকে বিবেচনাধীন এক্সিট মানে বিবেচনাধীন সফ্টওয়্যার উপাদান থেকে ডেটা সরানো রিড মানে পারসিস্টেন্ট স্টোরেজ থেকে ডাটা মুভমেন্ট এবং রাইট মানে পারসিস্টেন্ট স্টোরেজ এ ডাটা মুভমেন্ট সুতরাং এই উপায়ে আগে ডেটা গ্রুপগুলি স্থানান্তর হতে পারে এবং আমাদের যা করতে হবে তা প্রতিটি গণনা করে সুতরাং উপরের প্রত্যেকটি একটি COSMIC কার্যকরী আকারের ইউনিট গণনা করে এবং সংক্ষেপে আমরা একে Cfsu বলি সুতরাং এইভাবে COSMIC ফাংশন পয়েন্টগুলি এইভাবে গণনা করা যেতে পারে এবং কোন এমবেডেড সিস্টেম বা রিয়েল টাইম সিস্টেমের জন্য অনুমান করা যেতে পারে সামগ্রিক পূর্ণ ফাংশন পয়েন্ট গণনা কিভাবে এটি খুঁজে বের করা যায় সামগ্রিক পূর্ণ ফাংশন পয়েন্ট গণনাটি কেবলমাত্র 4টি ধরণের ডেটা মোমেন্ট এর জন্য গণনা যোগ করে বের করা যেতে পারে যা আমরা শেষ স্লাইডে দেখেছি এই COSMIC FFP গুলি ISO স্ট্যান্ডার্ড এ অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই LOC ইত্যাদি কোনো ISO স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু COSMIC FFPs এগুলিকে ISO স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন আসুন আমরা দ্রুত cosmic FP গুলির অসুবিধা সম্পর্কে কথা বলি এটি ডেটা গোষ্ঠীর কোন প্রক্রিয়াকরণকে একাউন্টে নেয় না ঠিক আছে সুতরাং এটি লাগে না সফটওয়্যার কম্পোনেন্টে স্থানান্তরিত হওয়ার পরে এটি ডেটা গ্রুপ এর কোনো প্রক্রিয়াকরণ বিবেচনা করে না সুতরাং একবার তারা কোন ডাটা গ্রুপগুলিকে সফটওয়্যার কম্পোনেন্টে স্থানান্তরিত করেছে এই মেট্রিক এই উপাদানটির যত্ন নেয় না এই ডেটা গ্রুপগুলির কোন প্রক্রিয়াকরণ বিবেচনা করে না সাধারণত এটি এমন সিস্টেমে ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না যার মধ্যে কমপ্লেক্স গাণিতিক অ্যালগরিদম থাকে সুতরাং এই সিস্টেমের জন্য এটি সুপারিশ করা হয় না সুতরাং এগুলি cosmic ফাংশন পয়েন্টগুলির গুরুত্বপূর্ণ ত্রুটি সুতরাং এখন আসুন ফাংশন পয়েন্টগুলির সুবিধা এবং অসুবিধাগুলি সংক্ষিপ্ত করা যাক পসিটিভ দিক থেকে আপনি বলতে পারেন যে ফাংশন পয়েন্টগুলি ভাষা স্বাধীন আমরা ইতিমধ্যে দেখেছি যে LOC ভাষা নির্ভর কিন্তু ফাংশন পয়েন্টগুলি ভাষা স্বাধীন ক্লায়েন্ট দ্বারা বোধগম্য কারণ এখানে কোন প্রযুক্তিগত বিবরণ নেই আপনি কেবল জানেন যে কার্যকারিতাগুলি কী এবং সেগুলি এমন বিষয় যা আপনি কেবল বিশ্লেষণ করছেন সুতরাং এটি ক্লায়েন্টদের দ্বারা বোধগম্য হতে পারে যারা নন টেকনিক্যাল মানুষ এটি একটি খুব সহজ মডেলিং টেকনিক ফাজ করা কঠিন এবং ভেরিয়েবল ফিচার লিপ্ত এবং উল্টো দিকে আপনি দেখতে পাবেন যে এটি খুব শ্রমসাধ্য যে ফাংশন পয়েন্ট ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন হয় তা গণনা করার জন্য অনভিজ্ঞতার ফলে ভুল হতে পারে তাহলে এখন আপনি যে ফাংশন পয়েন্টগুলি গণনা করেছেন যদি আপনি বেশ অনভিজ্ঞ হন এর ফলে ফাংশন পয়েন্টের ভুল সংখ্যা হতে পারে ফাইল ম্যানিপুলেশন এবং লেনদেনের জন্য ভারী হতে পারে সেখানে ত্রুটি থাকতে পারে যা একক ব্যক্তি দ্বারা প্রবর্তিত হয় সুতরাং একাধিক রেটার্স পরামর্শ দেওয়া হয় সুতরাং যদি আপনি এটি অনুমান করার জন্য কেবলমাত্র একজন ব্যক্তিকে দেওয়া সামঞ্জস্য করেন তবে কিছু কিছু ক্ষেত্রে ত্রুটিগুলি প্রবর্তিত হতে পারে সুতরাং আপনি কি রেটার এর একটি একাধিক স্থাপন করতে হবে এই কি অ্যাপ্লিকেশন তারা বিভিন্ন ওয়েট খুঁজে বের করতে পারে তাই একাধিক রেটার্স প্রয়োজন হয় এটি ফাংশন পয়েন্টের একটি প্রধান সমস্যা বিবেচনা করে না যে এটি একটি ফাংশনের অ্যালগরিদম কমপ্লেক্সিটি বিবেচনা করে না কারণ আপনি জানেন যে এটি রেট দেয় যে যদি কিছু ফাংশন থাকে তবে প্রতিটি ফাংশন দৃশ্যকল্পে পরিচালিত হয় তবে আপনি জানেন যে কিছু ফাংশন আরও কমপ্লেক্স আপনাকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে কিছু ফাংশন খুব স্ট্রেইট ফরওয়ার্ড ফাংশন সুতরাং তাদের কেবল কম প্রচেষ্টা বা কম সময় প্রয়োজন সুতরাং এটি ফাংশনের অ্যালগরিদম কমপ্লেক্সিটি বিবেচনা করে না সুতরাং এটি একইভাবে সমস্ত ফাংশন পুনরাবৃত্তি করে সুতরাং আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে ফাংশন পয়েন্ট মেট্রিক একটি বড় ত্রুটি থেকে ভুগছে তার মানে একটি ফাংশনের আকার তার কমপ্লেক্সিটি থেকে স্বাধীন বলে বিবেচিত হয় যা সত্য নয় ফাংশনের কমপ্লেক্সিটি ভিন্ন এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য ফাংশন পয়েন্ট মেট্রিকের একটি এক্সটেনশন আছে যা ফিচার পয়েন্ট মেট্রিক নামে পরিচিত সুতরাং এই বৈশিষ্ট্য বিন্দু মেট্রিকটি একটি অতিরিক্ত প্যারামিটার বিবেচনায় নেয় যা এটি একটি অতিরিক্ত প্যারামিটার বিবেচনা করে যা অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি হিসাবে পরিচিত সুতরাং এই প্যারামিটার অ্যালগরিদম কমপ্লেক্সিটি নিশ্চিত করে যে ফিচার পয়েন্ট মেট্রিক ব্যবহার করে গণনা করা আকার নিম্নলিখিত সত্যকে প্রতিফলিত করে কি হবে যদি একটি ফাংশনের কমপ্লেক্সিটি যত বেশি হয় তত বেশি প্রচেষ্টা বিকাশের জন্য প্রয়োজন হয় যদি ফাংশনের কমপ্লেক্সিটি বেশি হয় তাহলে আপনাকে এটি বিকাশের জন্য আরও প্রচেষ্টা করতে হবে যদি একটি ফাংশনের কমপ্লেক্সিটি খুব কম হয় যেমন একটি ছোট GUI ধরনের ফাংশনের জন্য এটি কম প্রচেষ্টার প্রয়োজন হবে অতএব এটি একটি সহজ ফাংশনের তুলনায় বড় আকারের হওয়া উচিত সুতরাং যদি কোন ফাংশনটির উচ্চতর কমপ্লেক্সিটি রয়েছে এটি একটি সহজ ফাংশনের তুলনায় বড় আকারের হওয়া উচিত এটি একটি বড় ফাংশন পয়েন্ট থাকা উচিত এবং অতএব এটি একটি সহজ ফাংশনের তুলনায় বড় আকারের হওয়া উচিত সুতরাং পরিশেষে আসুন দেখি কি সম্পর্ক বা কিভাবে ফাংশন পয়েন্ট বা SLOC এর মধ্যে সম্পর্ক বা কিভাবে একটি প্রদত্ত ফাংশন পয়েন্ট কিভাবে এটি SLOC তে রূপান্তরিত হতে পারে দেখুন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জন্য এই রূপান্তর হার ভিন্ন ভিন্ন যেমন C ল্যাংগুয়েজ এর 104 SLOC আছে প্রতি 1 ফাংশন পয়েন্টে সুতরাং 1 ফাংশন পয়েন্টে 104 SLOC থাকতে পারে একইভাবে C ফাংশন পয়েন্টের জন্য SLOC 53 এবং এর মতো আপনি দেখতে পারেন এটি C এর ক্ষেত্রে সর্বোচ্চ এবং আমরা দেখতে পাচ্ছি এটি HTML এবং visual basic এর ক্ষেত্রে এটি প্রায় সর্বনিম্ন 42 সুতরাং আপনি কীভাবে আপনার অনুমানকে আরও নির্ভুল করতে পারেন আপনি কীভাবে সঠিক আকারের অনুমান করতে পারেন সুতরাং এখানে একটি জিনিস যা আপনাকে অতিরিক্তভাবে নিতে হবে তা হল ঝুঁকির কারণ কারণ আগের জিনিসগুলিতে আমরা প্রায়ই ঝুঁকির কারণগুলোকে অবহেলা করেছি সুতরাং আপনার আকারের অনুমান আরও নির্ভুল করার জন্য আপনাকে ঝুঁকির কারণগুলি নিতে হবে এবং তারপরে আপনাকে গুণ করতে হবে সুতরাং আপনি প্রয়োজনীয়তা গ্রহণ করবেন তারপর প্রজেক্টের আকার অনুমান করুন তারপর প্রজেক্ট কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরগুলির সাথে গুণ করুন তারপর ঝুঁকির কারণগুলির সাথে গুণ করুন সুতরাং এই দুটি পয়েন্ট যা আমরা ইতিমধ্যে আপনাকে বলেছি তা ফাংশন পয়েন্ট বিশ্লেষণ প্রজেক্টের আকার এবং প্রজেক্ট কমপ্লেক্সিটি অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়েছে আপনি বলতে পারেন অপ্রয়োজনীয় ফাংশন পয়েন্ট এবং এগুলি কমপ্লেক্সিটির কারণ এই গুণ করে আপনি কিছু মান পেতে পারেন এবং এটি ঝুঁকি ফ্যাক্টর দ্বারা গুণিত হবে সুতরাং এই দুটি বিষয় ফাংশন পয়েন্ট বিশ্লেষণ থেকে পাওয়া যেতে পারে তারপর সংজ্ঞা থেকে এই দুটি কারণের অধীনে এবং প্রজেক্ট সমাপ্তি অ্যাডজাস্টমেন্ট এবং ঝুঁকির কারণগুলি তারা নির্ভরশীল পরিস্থিতি যা আপনাকে পরিস্থিতি সামঞ্জস্য করতে হবে অবশেষে আপনি যদি সেই সমস্ত জিনিসগুলি ব্যবহার করেন তবে আপনি গুণিতক দ্বারা অনুমান করতে পারেন যে প্রচেষ্টার খরচ কত এবং আপনি সময়সূচী সম্পাদন করতে পারেন অবশেষে আসুন দ্রুত অবজেক্ট বিন্দু সম্পর্কে কথা বলা যাক দেখুন অবজেক্ট পয়েন্ট গুলিয়ে ফেলবেন না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে তাদের কোন সম্পর্ক নেই এখানে শুধুমাত্র অবজেক্টর বিন্দুর সংখ্যা অনুমান করা হয় অবজেক্টর বিন্দুর সংখ্যা তিনটি কারণের ভিত্তিতে অনুমান করা হয় প্রথমে সেগুলি প্রদর্শিত পৃথক স্ক্রিনের সংখ্যা তারপরে উত্পাদিত প্রতিবেদনের সংখ্যা এবং কোডে থাকা মডিউলগুলির সংখ্যা একাউন্টে নিয়ে তারপর কিছু সূত্র ব্যবহার করে আপনি অবজেক্টর পয়েন্ট বের করতে পারেন এই অবজেক্ট বিন্দু সাধারণত হয় তারা সাধারণত অনুমান করা সহজ হয় এবং তারা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কে বিবেচনায় নেয় সুতরাং এটি অবজেক্ট পয়েন্ট সম্পর্কে একটু মৌলিক সুতরাং পরিশেষে আমরা দেখেছি যে আমরা Albrecht IFPUG ফাংশন পয়েন্টে আরো দুটি সমস্যার সমাধান করেছি তারপর আমরা Symons Mark II ফাংশন পয়েন্ট এবং cosmic ফাংশন পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আমরা দেখেছি কিভাবে cosmic পয়েন্ট এটি ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে ISO মানগুলি কি আমরা বৈশিষ্ট্য বিন্দুর ধারণা নিয়েও আলোচনা করেছি কারণ আমরা দেখেছি যে ফাংশন পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে দুটি আলাদা ফাংশন থাকলে এটি অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি বিবেচনায় নেয় না এটি তাদের সমানভাবে বিবেচনা করে কিন্তু প্রকৃতপক্ষে দুটি ফাংশন রয়েছে যা একটি অত্যন্ত কমপ্লেক্স হতে পারে অন্যটি খুব কম কমপ্লেক্স হতে পারে অতএব কোনটি অত্যন্ত কমপ্লেক্স তা আমাদের আরও বেশি প্রচেষ্টা করতে হবে এবং কোনটি কম কমপ্লেক্স তা আমাদের কম প্রচেষ্টা করতে হবে সুতরাং এই কমপ্লেক্সিটি ফাংশন পয়েন্ট দ্বারা বিবেচনায় নেওয়া হয় না সুতরাং এই কারণেই এই কমপ্লেক্সিটি বিবেচনা করার জন্য ফাংশন পয়েন্ট বাড়ানো হয়েছে এর অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি নামে আরেকটি প্যারামিটার রয়েছে সুতরাং এই অ্যালগরিদম কমপ্লেক্সিটি বিবেচনায় নেয় যে যদি কোনও ফাংশনের কমপ্লেক্সিটি বেশি হয় যদি কোনও ফাংশনের কমপ্লেক্সিটি কম হয় তবে আরও প্রচেষ্টা দেওয়া উচিত সুতরাং কম প্রচেষ্টা দিতে হবে সুতরাং যদি কোনো ফাংশনের কমপ্লেক্সিটি বেশি হয় স্পষ্টতই এটি থাকা উচিত এটি উত্পাদন করা উচিত বা এটিতে ফাংশন পয়েন্টগুলির সংখ্যা বেশি হওয়া উচিত এবং তাই আকার আরও বেশি হবে এবং যদি ফাংশনটিতে কম কমপ্লেক্সিটি থাকে তবে এটিতে কম ফাংশন পয়েন্ট থাকা উচিত এবং তাই কম আকার এছাড়াও আমরা অবজেক্ট পয়েন্টগুলির একটু আলোচনা করেছি যা একটি হিসাব নেয় বা তিনটি ফ্যাক্টর বা তিনটি প্যারামিটার অবজেক্ট পয়েন্টগুলি তিনটি করে নেয় এটি তিনটি প্যারামিটারের উপর ভিত্তি করে যা আমরা আলোচনা করেছি সুতরাং এইগুলিই আমরা আজ আলোচনা করেছি সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা COCOMO মডেল দেখতে পাব আমরা এই বইগুলি থেকে নিয়েছি প্রধানত এই বিষয়ের জন্য আমরা যে বইগুলি ব্যবহার করেছি তার দুটির রেফারেন্স এবং পরিশেষে আমরা এখানে থামছি আপনাকে অনেক ধন্যবাদ